প্রফেসর বালা নমস্কার প্রফেসর অশ্বিন বালা আপনি কি করছেন আপনি হয়তো ভুলে গেছেন যে এই কোর্স টা এখন পড়াতে হবে আপনাকে প্রফেসর বালা কোর্স ড ড ড ডিজাইন থিঙ্কিং প্রফেসর অশ্বিন হ্যাঁ অবশ্যই আমরা ডিজাইন থিঙ্কিং পড়াতেই তো এখানে উপস্থিত হয়েছি কিন্তু আপনি কি করছেন প্রফেসর বালা আপনি জানেন আমি যে খেলাটা খেলছি যাতে করে ওই বাচ্চাদের দৃষ্টিভঙ্গি ও অনুভূতি বুঝতে সক্ষম হই যারা বর্তমান সময়ে অনেকক্ষণ ধরে আমাদের ডিভাইস এ খেলতে থাকে আমি চেষ্টা করছি ওদের অনুভুতির সাথে একাত্ম হওয়ার প্রফেসর অশ্বিন আচ্ছা তো আপনি ছোট বাচ্চাদের জন্য ডিজাইন থিঙ্কিং এর তত্ত্ব বিদ্যা প্রয়োগ করে একটা খেলা উদ্ভাবন করতে চাইছেন সে তো খুব ভালো কথা বালা সর্বপ্রথম আপনার উচিত আপনার উদ্ভাবিত খেলার যারা সম্ভাব্য ব্যবহারকারী তাদের চাহিদা ও অনুভূতিকে বোঝার চেষ্টা করা এবং এটা খুবই আনন্দের কথা যে আপনি এখানে বসে খেলাটি খেলছেন এবং এটিকে বোঝার চেষ্টা করছেন কিন্তু এটি হলো সর্বপ্রথম স্তর কারুর চাহিদা অনুভূতি কে বোঝার চেষ্টা করার প্রফেসর বালা ওহ প্রফেসর অশ্বিন ঠিক খেলাটি খেলে দেখা ও ব্যবহারকারীদের অনুভূতি কেমন হয় বোঝার পাশাপাশি আপনার উচিৎ বাইরে যাওয়া ও এই বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করা তাদের কিছু জনের সাথে কথা বলাতাদের চিন্তনশৈলী ভালো ভাবে বুঝতে তাদের মতন করে খেলাটি বুঝতে হবে কেবলমাত্র তখনই আপনি ডিজাইন থিঙ্কিং এর প্রথম ধাপটি সম্পূর্ণ করতে পারবেন আমার বিচার আপনার কেমন লাগলো প্রফেসর বালা অবশ্যই আমি সেটা করবো সেটা হবে দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায় হলো তাদের চিন্তন ও অনুভূতির সাথে একাত্ম হওয়া যা আমার করতে ভালোই লাগে এবং দ্বিতীয় হলো ওদের সাথে কথা বলা প্রফেসর অশ্বিন সঠিক কথা আমার মনে হচ্ছে আপনি খুবই আনন্দিত হয়েছেন প্রফেসর বালা অবশ্যই খুব মজা লাগছে প্রফেসর অশ্বিন খুবই মজার প্রফেসর বালা আসলে আপনি যা বলছেন সেটাও ভীষণ মজার প্রফেসর অশ্বিন হ্যাঁ সেই জন্যই আমি এক মুহূর্তের জন্য এটিকে আপনার থেকে দূরে সরিয়ে দেব যাতে করে আপনি কেবল খেলার আনন্দই না নিতে থাকেন কারণ যদি তাই হয় আপনি নিশ্চয়ই চাইবেন না শুধু খেলাটির মধ্যেই আবদ্ধ থাকতে এবং খেলাটি খেলার সাথে সাথে একটা সময় খেলাটি কেমন তা বুঝতে সক্ষম হবেন এবং সেইসাথে লোকজনের সাথে কথা বলে আপনি পরবর্তী পর্যায় যেতে চাইবেন আপনি কি জানেন ডিজাইন থিঙ্কিং এর পরবর্তী পর্যায় কি প্রফেসর বালা অনুভূত হচ্ছে কোন কিছুকে বিশ্লেষণ করা প্রফেসর অশ্বিন একদম ঠিক আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণে প্রাপ্ত ফলাফল কে বিশ্লেষণ করে বুঝতে হবে কি এমন আছে যা বাচ্চাদের খেলা টির মধ্যে আবদ্ধ রাখে কি এমন আছে যার জন্য তারা লম্বা সময় ধরে খেলতে থাকে সত্যিই এমন কি আছে যেটা তারা পছন্দ করে আপনি জানেন কি এমন আছে যা তাদের সক্রিয় রাখে কোন জিনিসটা ওদের সর্বাধিক আনন্দ প্রদান করে সুতরাং আপনার সত্যিই প্রয়োজন ভাবা যে আপনি কি বুঝছেন তাই আপনার খেলাটি খেলে সময় নষ্ট করা উচিত নয় কারণ স্ক্রিনে আপনার স্কোর দেখলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনি একজন দক্ষ খেলোয়াড় এটা ঠিক যে আপনার স্কোর আমার সর্বোচ্চ স্কোর এর থেকে একটু বেশি এবং আমাকে আপনাকে হারাতে হবে সুতরাং দ্বিতীয় পর্যায় হলো বিশ্লেষণ করা আপনার কি মনে হয় বিশ্লেষণ শেষে আপনি কি করবেন প্রফেসর বালা আমি নিশ্চিত খেলাটিতে আমরা কিছু সমস্যায় পড়বো ফলে আমার বাচ্চা আমায় খেলতে অনুমতি দেবে না প্রফেসর অশ্বিন একদম ঠিক কথাআপনার কাছে কি খেলাটি খেলার অনুমতি আছে প্রফেসর বালা না দয়া করে আমার বাচ্চাকে বলবেন না যে আমি তার খেলাটি খেলছি প্রফেসর অশ্বিন মনে হচ্ছে আপনি খুবই বড় সমস্যার মধ্যে পড়তে চলেছেন প্রফেসর বালা হ্যাঁ ঠিক তবে যাই হোক যখন আপনি বিশ্লেষণ সঠিকভাবে করে নেন তারপর আপনি একটি সৃজনশীল পর্যায়ের দিকে অগ্রসর হন এখন আমরা কোন জিনিসকে বিকশিত করতে শুরু করছি আপনি দেখেছেন আমরা অপরের আবেগ অনুভূতি ও দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করেছি বিশ্লেষণ করেছি তারপর সেই বিষয়গুলিকে বিকশিত করতে হবে এটি স্পর্শযোগ্য এবং ভৌতিক হতে পারে অথবা ডিজিটাল জগৎ সম্বন্ধিত হতে পারে কিন্তু যে কোন প্রকারে আপনাকে সেই সমাধান খুঁজে বের করতে হবে যা সমস্যার জন্য উপযুক্ত এরপর কি আপনি এটি বলবেন যে আমি সমাধান দিয়ে দিয়েছি এবং সেখান থেকে বেরিয়ে যাবেন প্রফেসর বালা হম আমার এটি ঠিক মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আমার কিছু করা প্রয়োজন এটি জানার জন্য যে তাদের এটি পছন্দ হয়েছে কিনা প্রফেসর অশ্বিন একেবারে ঠিক তাই আপনাকে এই বাচ্চাগুলোর কাছে ফিরে যেতে হবে যাদের জন্য আপনি খেলাটা ডিজাইন করছেন এবং আপনাকে আসলে গেমটি তাদেরকেই দিতে হবে এবং লক্ষ্য করতে হবে যে তারা আদৌ খেলাটা খেলছে কিনা এবং তাদের প্রতিক্রিয়া কেমন হচ্ছে তাও দেখতে হবে আপনি হয়তো ভাগ্যবান হতে পারে আপনি একটি দুর্দান্ত খেলা ডিজাইন করেছেন এবং তারা হয়ত ঘন্টার পর ঘন্টা এটি খেলতে থাকবে এবং হয়তো তারা আপনার সর্বোচ্চ স্কোর কে অতিক্রম করে যাবে কিন্তু এমনটাও হতে পারে যে আপনি প্রতিক্রিয়া স্বরূপ জানতে পারলেন যে খেলাটির গ্রাফিক্স তেমন হয়নি যেমনটা তারা চায় অথবা এর গতি ওদের পক্ষে একটু বেশি দ্রুত এমন অবস্থায় আপনাকে নতুন তথ্যের ভিত্তিতে পুনরায় কাজ করতে হবে প্রফেসর বালা আর আমি আরো একবার খেলাটি খেলতে পারব প্রফেসর অশ্বিন না এটা ঠিক নয় আপনাকে পুনরায় এটি কে সঠিকভাবে ডিজাইন করতে হবে তার জন্য আপনাকে আবার ওদের অনুভূতি চাহিদা দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে যা শুনেছেন তার বিশ্লেষণ করতে হবে ফিরে গিয়ে পুনরাবৃত্তি করতে হবে প্রারম্ভিক প্রতিকৃতি যেটা আপনি বানিয়েছিলেন সেটিকে সংশোধন করতে হবে প্রফেসর বালা এর মানে এই দাঁড়ায় যে একবার নয় এটি বারংবার করতে হতে পারে প্রফেসর অশ্বিন ঠিক কথা অনেকবার এবং দ্রুততার সাথে করতে হবে প্রফেসর বালা অনেকবার ধরে করতে হবে এত খেলার মতন হয়ে গেল প্রফেসর অশ্বিন নিশ্চয়ই ডিজাইন থিঙ্কিং যদি সঠিকভাবে করা যায় তবে তা খেলার মতনই হয় এতে দারুণ মজা হয় কিন্তু বাস্তবে এতে চারটে পর্যায় থাকে প্রফেসর অশ্বিন অন্যের অনুভূতির সাথে একাত্ম হওয়ার একটি পর্যায় থাকে এবং একটি বিশ্লেষণের পর্যায় থাকে প্রফেসর বালা বিশ্লেষণ প্রফেসর অশ্বিন তারপর থাকে সমাধানের পর্যায় প্রফেসর বালা সমাধান প্রফেসর অশ্বিন এবং তারপর আসে পরীক্ষা পর্যায় প্রফেসর বালা পরীক্ষা প্রফেসর অশ্বিন আর আপনি এমনটা ততক্ষণ করতে থাকবেন যতক্ষন না আপনি এমন কিছু পেয়ে যান যাতে করে আপনার উৎপাদন টি অথবা আপনার তৈরি খেলাটি ব্যবহারকারী ব্যক্তিদের সত্যিই পছন্দ হয় এবং এটিকে কিনতে চায় এমনটা সম্ভব হলে আপনি আপনার খেলাটি লক্ষ লক্ষ মানুষকে বিক্রি করতে পারবেন এবং নিজে কোটিপতি হয়ে যা কিছু কাঙ্খিত বস্তু আপনি কিনতে চান তা কিনতে পারবেন প্রফেসর বালা আর সাথে সাথে খেলাটি খেলতে পারব প্রফেসর অশ্বিন এরই সাথে আপনি রোজগার করতে করতে খেলতেই পারবেন মানে এক তীরে দুই শিকার বালা আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার জন্য ফ্লাইট ধরতে হবে প্রফেসর বালা দারুন প্রফেসর অশ্বিন আমি 8 সপ্তাহে ফিরে আসবো এবং আশা করবো কি ততদিনে আপনি ডিজাইন থিঙ্কিং এর সমস্ত পাঠ রেকর্ড করে ফেলবেন তাইতো তো খেয়াল রাখবেন আপনাকে 8 সপ্তাহের সীমারেখা দিয়ে যাচ্ছি এবং আপনার জন্য ভালো হবে যে আমার আসা পর্যন্ত আপনি কাজটি সম্পূর্ণ করে ফেলবেন প্রফেসর বালা 8 সপ্তাহ না অশ্বিন হ্যাঁ হ্যাঁ আমি সব রেকর্ড করে রাখবো চিন্তা করোনা প্রফেসর অশ্বিন ঠিক আছে মনে রেখো 8 সপ্তাহ প্রফেসর বালা ঠিক আছে